প্রফেসর বালা এখন আমি কি করব অশ্বিন আমাকে আট সপ্তাহ সময় দিয়েছেন কোর্সটি কে রেকর্ড করার জন্য এবং এটি কিসের সম্পর্কে জুতো সম্পর্কে কারুর জুতো জুতো মহিলা পুরুষ শিশু বিভিন্ন ধরনের মাপ সেই আয়না যেটি ব্যবহৃত হয় জুতো দোকানে আমার একটি ধারনার প্রয়োজন আমার কোনো ভালো ধারণাই আসছে না দাঁড়াও দাঁড়াও আমার একটা কথা মনে পড়েছে আমি আমার বন্ধু ছাত্র কিউরিও কে ফোন করি আমরা সর্বদাই দেখেছি সে বিভিন্ন ধরনের ধারণায় পরিপূর্ণ থাকে কেউরিওকে ফোন করি কিউরিও ফোন ধরো ধরো ধরোহ্যাঁ হ্যাঁ ইউরিও তুমি কেমন আছো ইন্টার রেপুটেড ইংকে তোমার ইন্টার্নশিপ কেমন চলছে সব ঠিক আছে বাহ খুব ভালো বন্ধু তোমার কাছে আমার একটু সাহায্যের প্রয়োজন আছেডিজাইন থিঙ্কিং এর বিষয় একটা কোর্স আছে আচ্ছা তুমি জানো সে ব্যাপারে তুমি তার উপর একটি প্রজেক্ট করছ বন্ধু আমার কিন্তু ভিডিও প্রয়োজন ওই কোর্সের বিষয়ে তুমি কি আমাকে তা পেতে সাহায্য করতে পারবে তাহলে আমরা প্রজেক্ট এর বিষয়ে তোমার গল্প কবে শুরু করবো দারুন দাঁড়াও দাঁড়াও এক মিনিট ফ্ল্যাশব্যাক